আবার আপনাদের স্বাগত জানাই এবং আজ আবার আমরা এই আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর নিয়ে আলোচনা চালিয়ে যাব এটি 50 নম্বরের বক্তৃতা এবং আমরা মূলত ডায়াগোনালাইজেশন এর উপর ফোকাস করব এবং এটি লিনিয়ার সমীকরণের সিস্টেমটি সমাধানের জন্যও একটা অ্যাপ্লিকেশন সুতরাং ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন বলতে কী বোঝায় আমরা এখন এখানে সেটা আলোচনা করব সুতরাং একটি স্কোয়ার ম্যাট্রিক্স A কে ডায়াগোনালাইজেবল বলা যায় যদি সেখানে কোন ইনভার্টিবল ম্যাট্রিক্স P উপস্থিত থাকে যদি কোন ইনভার্টিবল ম্যাট্রিক্স P থাকে যেখানে এই 𝑃−1𝐴𝑃 একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স বা অন্যভাবে বলা যায় কারণ এই ধারণাটি আমরা ইতিমধ্যেই ম্যাট্রিকের সিমিলারিটিতে বলেছি সুতরাং অন্য কথায় যদি A একটি ডায়াগোনাল ম্যাট্রিক্সের সিমিলার হয় কারণ বিন্দুটি এখানে যদি A হয় যাকে ডায়াগোনালাইজেবল বলা হয় যদি আমরা এই A কে এই P−1 হিসাবে লিখতে পারি তবে P−1𝐴𝑃 একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স তখন আমরা বলি A ডায়াগোনালাইজেবল সুতরাং এই A এর অর্থ হল ডায়াগোনাল ম্যাট্রিক্স এর সিমিলার P−1𝐴𝑃 এবং এই P টি ইনভার্টিবল ম্যাট্রিক্স যা আমাদের বের করতে হবে যাতে এই P−1𝐴𝑃 একটি ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত হয় ধরি A একটি 𝑛 × 𝑛 ম্যাট্রিক্স এবং এটি একটি দুর্দান্ত ফলাফল যে A সর্বদা ডায়াগোনালাইজেবল এর অর্থ হল আমরা এই জাতীয় A P কে খুঁজে পেতে পারি যেখানে এই P−1𝐴𝑃 টি একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স সুতরাং ফলাফলটি হল এখানে A ডায়াগোনালাইজেবল যদি A এর n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকে সুতরাং এটি এখানে একটি সুন্দর ফলাফল এই আইগেনভ্যালুগুলির সাথে কিছুই করার নেই আসলে আমাদেরকে এই আইগেনভেক্টরগুলি খুঁজতে হবে সুতরাং আমরা যদি n টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পাই তবে A ডায়াগোনালাইজেবল হবে এবং যদি আমরা n টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর না পাই তবে A ডায়াগোনালাইজেবল হবে না এটাই হল এই বক্তৃতার প্রধান ফলাফল আবার আমরা এখানে ফর্মাল প্রমাণের মধ্য দিয়ে যাব না তবে আমরা কীভাবে এটি কাজ করছে তা বিভিন্ন উদাহরণ দিয়ে দেখব এবং এই ফলাফলের আরেকটি অনুচ্ছেদে এখানে যদি 𝑛 × 𝑛 একটি ম্যাট্রিক্স A থাকে এবং এর 𝑛 সংখ্যক ডিস্টিঙ্কট আইগেনভ্যালু থাকে তাহলেও আমরা 𝑛 লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর পাব এই ফলাফলটি আমরা ইতিমধ্যেই আগের বক্তৃতায় দেখেছি যে ডিস্টিঙ্কট আইগেনভ্যালুর সাথে সামঞ্জস্য রেখে আমাদের একটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর থাকে অবশেষে এখানে এই দ্বিতীয় ফলাফলটি আবার আগের মত একই এটি ডায়াগোনালাইজেবল কেবলমাত্র যদি এর n টি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট ভেক্টর থাকে কেবল মনে রাখবেন যে এই ম্যাট্রিক্স P যা A কে ডায়াগোনালাইজ করে তোলে তাকে A এর মডেল ম্যাট্রিক্স বলা হয় এবং যার কলামগুলি আমি বলতে চাইছি কীভাবে এই A ম্যাট্রিক্স P বের করব সুতরাং এখানে এই মডেল ম্যাট্রিক্স P এর কলামগুলি আছে যেগুলি এই বিভিন্ন আইগেনভ্যালুগুলির সাথে সম্পর্কিত আইগেনভেক্টর সুতরাং আপনার যদি n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকে আমরা তাদের কলাম হিসাবে এই P ম্যাট্রিক্সে রাখব এবং এটি আমাদের ম্যাট্রিক্স P এবং যখন আমরা এই 𝑃−1AP পরীক্ষা করব সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের উপাদানগুলি আইগেনভ্যালু হবে যেটা এই P ম্যাট্রিক্সের কলামের পরপর রাখা এই আইগেনভেক্টরগুলির সাথে সম্পর্কিত এখন এখানে উদাহরণটি ধরুন এখানে আমরা বেশি সময় ব্যয় করব না আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর গণনা করার জন্য কারণ আমরা ইতিমধ্যেই আগের বক্তৃতায় সেটা দেখেছি সুতরাং আমরা এই উদাহরণটির জন্য আইগেনভ্যালু গণনা করতে পারি এবং 1 আর 6 আসে কারণ ব্যাপারটা সহজ যে এই 5 λ এবং তারপরে আমাদের রয়েছে সুতরাং এই ডিটারমিন্যান্টটি আমাদের সমাধান করতে হবে যে আমরা এখানে এই গুনটি করতে পারি 10 এবং তারপরে আমাদের এখানে 2 এবং 5 হবে বিয়োগ 7λ যোগ এই λ স্কোয়ার এবং এবং - 4 হল 0 তাহলে এটা λ স্কোয়ার বিয়োগ 7λ আমাদের এখানে 6 0 এর সমান এবং এটি এই বিয়োগ 6 বিয়োগ 1 এ গুণনীয়ক হতে পারে সুতরাং λ 6 এবং λ 1 0 এর সমান এখানে আমরা এই আইগেনভ্যালু পাই 1 এবং 6 সুতরাং এখন এই আইগেনভ্যালুগুলির প্রত্যেকের সাথে মিল রেখে আমাদের আইগেনভেক্টরটির সন্ধান করতে হবে এবং এখানে আমাদের প্রকৃতপক্ষে এই ডিস্টিঙ্কট আইগেনভ্যালুগুলি আছে সুতরাং আমরা দুটি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর পাব এবং তারপরে আমরা এই ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে পারি সুতরাং এখানে 1 এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টর হিসাবে আসবে এটা 1 এর সাথে সম্পর্কিত এবং 6 এর সাথে সম্পর্কিতটি হল এবং এখন একবার আমাদের আইগেনভেক্টর থাকলে আমরা এই মডেলটি ম্যাট্রিক্সটি তৈরি করতে পারি যাকে আমরা P বলে থাকি সুতরাং P হবে এই ম্যাট্রিকগুলি আর ভেক্টরগুলি রাখছি আর আইগেনভেক্টরগুলি এই P এর কলামে রাখছি এখানে এটি প্রথম কলাম এবং তারপরে এই হল দ্বিতীয় কলাম সুতরাং আমাদের ম্যাট্রিক্সটি তৈরি এবং আমরা যাচাই করতে পারি যে এই কে কেমন দেখাচ্ছে এখানে আমাদের এই পেতে হবে যদিও এটা ইনভার্স সুতরাং 2 বাই 2 ম্যাট্রিক্সের জন্য এটি সহজ তাই আমাদের এখানে এই ডিটারমিন্যান্ট দ্বারা ভাগ করতে হবে এবং তারপরে আমাদের সাইন পরিবর্তন করতে হবে এবং ডিটারমিন্যান্টটি আবার বিয়োগ চিহ্ন সহ হবে অবশেষে আমরা এটিকে এই P ম্যাট্রিক্সের P−1 হিসাবে পাব যা আমরা এই দুটিটিকে গুণ করেও যাচাই করতে পারি এবং আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাব সুতরাং এখানে P−1 এবং যদি আমরা এই P−1 𝐴𝑃 গণনা করি তাহলে এটি ডায়াগোনালে হবে এবং এটি একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে এবং এটি ঠিক এখানে হবে সুতরাং আমরা আমাদের মডেল ম্যাট্রিক্সে এগুলি রেখেছি প্রথম কলামে এই ভেক্টর বিয়োগ 1 এবং এটি আইগেনভ্যালু 1 এর সাথে সম্পর্কিত ছিল এবং এই কারণেই এখানে এই প্রথম আইগেনভ্যালুটি আসছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় কলামটি এখানে রেখেছি যা এখানে 6 এর সাথে সম্পর্কিত ছিল এবং তাই ডায়াগোনালের দ্বিতীয় উপাদানটি এখানে 6 সুতরাং এই অর্ডারটি যদি আমরা উদাহরণস্বরূপ এখানে অর্ডারটি পরিবর্তন সুতরাং আমরা যদি এটিকে এ পরিবর্তন করি যদি আমরা পরিবর্তন করি আমরা যদি এই P নিই যদি আমরা এই মডেল ম্যাট্রিক্সটি নিই তাহলে এখানে কারণ এখানে এটি এই 6 এর সাথে সম্পর্কিত ছিল এবং তারপরে এটি এখানে এই 1 এর সাথে সম্পর্কিত আর সেই অনুযায়ী অর্ডার পরিবর্তন হবে সুতরাং আমাদের এখানে আইগেনভেক্টরগুলির সাথে সম্পর্কিত অর্ডারটি যথাযথ অর্ডার হিসাবে ডায়াগোনাল এন্ট্রিগুলিতে অনুসরণ করবে সুতরাং এটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় পয়েন্টটি এখানে এটিও উল্লেখ করা দরকার যে এটি উদাহরণস্বরূপ ইউনিক আইগেনভেক্টর নয় সুতরাং আমরা এই কে যেকোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি আর সেটিও আইগেনভেক্টর হবে আবার এখানেও এই কে আমরা যে কোনও স্কেলারের দ্বারা গুণ করতে পারি যা আবার আইগেনভেক্টর হবে কারণ আইগেনভেক্টরগুলি ইউনিক নয় এবং এটি করে এছাড়াও কোনও সমস্যা নেই আমরা যে কোনও ভেক্টরকে এখানেই রাখতে পারি শুধু −1 এবং 1 নয় আমরা উদাহরণস্বরূপ 2 এবং 2 কে এখানে প্রথম কলামে রাখতে পারি এবং দ্বিতীয় কলামে আমরা উদাহরণস্বরূপ আমরা এখানে 2 দ্বারা গুণ করেছি সুতরাং 2 2 এবং 8 আমরা দ্বিতীয় কলামে 8 এবং 2 রাখতে পারি এই P 1 কে নিচ্ছি কিনা তা বিবেচনা করে না এবং এখনও এই গুণফলটি আমাদের একই ডায়াগোনাল ম্যাট্রিক্স 1 0 0 6 দেবে সুতরাং এখানে এই ব্যাপারটা রয়েছে যে আমরা এখানে কোন স্কেলারের দ্বারা এই আইগেনভেক্টরগুলিকে গুন করব কিনা এটি এই P 1AP এর সাথে গুরুত্বপূর্ণ নয় তবে একই আইগেন দেবে একই ডায়াগোনাল ম্যাট্রিক্স দেবে যার এন্ট্রিগুলি 1 এবং 6 হবে একমাত্র যে জিনিসটির উপর এটা নির্ভর করে তা হল এখানে এই আইগেনভেক্টরগুলির অর্ডার সুতরাং আমরা এখানে যে অর্ডারে রেখেছি এই আইগেনভেক্টরগুলির এই কলামগুলির মত করে সেই একই অর্ডারে এই আইগেনভ্যালুগুলি হবে এখানে এই 3 বাই 3 ম্যাট্রিক্সের আরও একটি উদাহরণ এই ম্যাট্রিক্সের জন্য যদি আপনি এটি পরীক্ষা করতে চান যে এটি ডায়াগোনালাইজ হতে পারে কিনা এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সটি কী হবে তাহলে তার জন্য আমাদের আইগেনভ্যালুগুলি গণনা করা দরকার সুতরাং এই ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলি 2 2 এবং 8 আসবে আইগেন ভেক্টর সুতরাং এখন প্রতিটি আইগেনভ্যালুর জন্য আমাদের এই মডেল P 1 গঠনের জন্য আইগেনভেক্টরগুলি গণনা করতে হবে এবং এই আইগেনভ্যালু অনুসারে এই 2 টি দুইবার পুনরাবৃত্তি হয়েছে সুতরাং এখানে এই 2 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল 2 আর এখন আমরা এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টর গণনা করব সুতরাং এখানে এই 2 বিয়োগ 2 এবং বিয়োগ 2 যেটা ম্যাট্রিক্স হবে যা আমরা লিনিয়ার সমীকরণের সিস্টেম হিসাবে সমাধান করতে চাই সুতরাং আমরা আসলে এখানে যা পাচ্ছি তা হল আমরা 3 টি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর পাচ্ছি যার অর্থ এই 2 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল 2 এলজেব্রিক মাল্টিপ্লিসিটি যেমন 2 তেমনি এই বিশেষ ক্ষেত্রে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও হবে 2 সুতরাং এটি এই 2 এর সাথে সামঞ্জস্যপূর্ণ এটিও এটি 2 এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এখানে আমাদের এটা এই 8 এর সামঞ্জস্যপূর্ণ আমাদের কাছে 3 টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর রয়েছে এবং সে কারণেই এখন আমরা এই ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে পারি কারণ আমাদের 3 টি ম্যাট্রিক্সের প্রয়োজন মনে রাখবেন যে এখানে P মডেল ম্যাট্রিক্সটি A এর মত এই অর্ডারের হয় তাহলে আমাদের এই P কে তৈরি করতে এই তিনটি কলাম দরকার সুতরাং যদি আমাদের কাছে 3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকে তবে আমরা এই P গঠন করতে পারি অন্যথায় উদাহরণস্বরূপ যদি 2 হত তবে আমাদের কেবল একটিই আইগেনভেক্টর হত আর আমরা এই P তৈরি করতে পারতাম না অন্য কথায় ম্যাট্রিক্স A সেক্ষেত্রে ডায়াগোনালাইজেবল হত না সুতরাং এখানে ম্যাট্রিক্স A ডায়াগোনালাইজেবল কারণ আমরা 3 টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পাচ্ছি আর মডেল ম্যাট্রিক্সটি হল প্রথম দুটি কলাম এবং 8 এর সাথে সম্পর্কিত তৃতীয় কলাম হিসাবে আমাদের এই 2 1 রয়েছে সুতরাং এটি 2 এর সঙ্গে সম্পর্কিত প্রথম কলামটি এটিও 2 এর সাথে সম্পর্কিত এবং এটি 1 এর সাথে সম্পর্কিত এটা তৃতীয় কলাম সুতরাং আমাদের অর্ডারটি ঠিক এটির মতোই হবে এবং এটি 𝑃−1𝐴𝑃 ম্যাট্রিক্সের ডায়াগোনাল উপাদান হবে এবার আপনি যদি এই 𝑃−1𝐴𝑃 গণনা করেন তাহলে এটা পাবেন সুতরাং আমাদের এই 𝑃−1 পেতে হবে এবং তারপরে এই গুণফলটি আমাদের বের করতে হবে এবং তারপরে আমরা এই 2 2 পাব এবং ঠিক এই অর্ডারটিই আমরা এখানে এই আইগেনভেক্টরগুলিতে রেখেছি সুতরাং আমরা এখানে 2 2 এবং 8 এর মতো এই ডায়াগোনাল এন্ট্রিগুলি পেয়েছি সুতরাং এটি হল ডায়াগোনাল ম্যাট্রিক্স এখানে যা ম্যাট্রিক্স A এর সিমিলার এবং পরে আমরা এই ম্যাট্রিক্স সম্পর্কে বেশ কয়েকটি ভাল বৈশিষ্ট্য দেখব কারণ তারা অনেকগুলি সাধারণ বৈশিষ্ট্য ভাগ করে নেয় এই জাতীয় ম্যাট্রিকগুলি এবং কিছু অ্যাপ্লিকেশনগুলি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আমরা একবার ম্যাট্রিক্সটিকে ডায়াগোনালাইজ করলে পরে সেটা অনেকগুলো অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যাবে এই বক্তৃতায় এটাও একটা আলোচনার বিষয় হবে সুতরাং এটা হল সবার শেষ উদাহরণটি আমরা অন্য একটি নেব যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি ডায়াগোনালে 2 2 এবং 3 সহ একটি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং তারপরে আমাদের 4 আছে বাকী সবগুলি 0 এই ক্ষেত্রে যদি আমরা যদি আইগেনভ্যালু গণনা করে থাকি আমরা জানি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য এটা 22 এবং 3 সুতরাং আইগেনভ্যালুগুলি হবে 2 2 এবং 3 এবং আমাদের আবার এই 2 এবং 3 এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টরগুলি গণনা করতে হবে এক্ষেত্রে কী হয় যে এখানে এই 2 এর এলজেব্রিক মাল্টিপ্লিসিটি হল এবং এই 2 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হল 1 এবং এই জায়গায়ই আমরা সিস্টেমটিকে ডায়াগোনালাইজ করতে পারি না কারণ 2 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি এলজেব্রিক মাল্টিপ্লিসিটির সমান নয় আর আইগেনভেক্টরগুলির সংখ্যা কম হয় এবং আমরা এই মডেল ম্যাট্রিক্স P কে তৈরি করতে পারি না সুতরাং এখানে এই 2 এর আইগনভ্যালুর সাথে সম্পর্কিত একই পুনরাবৃত্তিটি থেকে আমরা কেবল একটিই আইগেনভেক্টর পাচ্ছি এবং কারণটি স্পষ্ট কারণ আমরা যদি এই সমীকরণটি A λIx 0 করি তবে এখানে কী হবে আমরা এই 0 0 0 পাই এবং তারপরে আমাদের এখানে আবার 4 রয়েছে এটা আবার 0 0 এবং 0 0 1 এটি এখানে আইগেনভেক্টর এবং ডান দিকে 0 সমীকরণের এই সিস্টেমটি সুতরাং এই সমীকরণ সিস্টেমের আমরা কি দেখছি এখানে আমাদের 2 টি পিভট উপাদান রয়েছে এখানে 4 টি এবং এই 1 টিও এগুলি হল পিভট উপাদান এবং এখানে কেবলমাত্র একটিই ফ্রি ভেরিয়েবল x2 রয়েছে সুতরাং x2 হল ফ্রি ভেরিয়েবল এর অর্থ আমরা x2 যা কিছু রাখতে পারি সুতরাং আসুন আমরা এই α টি নিই এবং সরাসরি এই সমীকরণগুলি থেকে আমরা লক্ষ্য করেছি যে এই দ্বিতীয় সমীকরণ থেকে x1 হল 0 এবং এই তৃতীয় সমীকরণ থেকে আমরা দেখছি যে x3 ও 0 হয় সুতরাং এক্ষেত্রে আইগেনভ্যালুর সঙ্গে সম্পর্কিত পুনরাবৃত্ত আইগেনভেক্টর x1 x2 x3 হবে 0 1 0 এবং এই 0 1 0 এর মাল্টিপল সুতরাং এটি এখানে আমরা কেবল α1 টি নিয়েছি সুতরাং এটি এখানে একটি আইগেনভেক্টর এবং তারপরে 3 এরও আমরা আইগেনভেক্টর বের করতে পারি এবং স্বাভাবিকভাবেই এটা শুধুমাত্র 1 আসবে সুতরাং আমাদের কাছে 2 বিয়োগ 1 এবং 1 রয়েছে সুতরাং এই দুটি ভেক্টরের সাথে কারণ এই মডেল ম্যাট্রিক্স P এর অবস্থানগুলি পূরণ করার জন্য আমাদের তিনটি ভেক্টর দরকার কিন্তু আমরা এটা করতে পারি না কারন আমরা দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পাচ্ছি এবং তাই এই ম্যাট্রিক্স A ডায়াগোনা্লাইজেবল নয় সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সটি ডায়াগোনালাইজেবল নয় সুতরাং আমরা এখানে যা দেখেছি যে প্রতিটি ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনালাইজ করতে পারি না আমরা কেবলমাত্র সেই ম্যাট্রিকগুলিকেই ডায়াগোনালাইজ করতে পারি যখন আইগেনভেক্টরগুলি এই আইগেনভেক্টরগুলির সেটটি সম্পূর্ণ থাকে যদি সেটা একটি 𝑛 × 𝑛 ম্যাট্রিক্স হয় তারপর যদি আমরা n টি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আইগেনভেক্টর পাই তবে আমরা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে পারি অন্যথায় আমরা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে পারি না এখন ডায়াগোনালাইজেসনের অ্যাপ্লিকেশনগুলিতে আসার পরে প্রথম অ্যাপ্লিকেশনটি আমরা বলব যে আমরা ম্যাট্রিক্সকে একবার ডায়াগোনালাইজ করতে পারলে সহজেই ম্যাট্রিকগুলির পাওয়ার গণনা করতে পারব তো এমন কেন এখানে এই আইগেনভ্যালু আইগেনভেক্টরগুলির সাথে কী সংযোগ রয়েছে যা আমরা এখনই দেখব সুতরাং এই 𝑃−1𝐴𝑃 আমরা যা দেখেছি যে A কে ডায়াগোনালাইজ করা যেতে পারে তারপরে আমাদের এই সম্পর্ক 𝑃−1𝐴𝑃D রয়েছে বা আমরা এটি আবার লিখতে পারি যে A করে তাই আমরা P দিয়ে গুণ করব এখানে প্রথমে PD হবে এবং তারপরে ডান দিকটিতে আমরা 𝑃−1 দিয়ে গুন করব সুতরাং আমরা এখানে এই সম্পর্কটি থেকে বেরিয়ে আসব এখানে A𝑃D𝑃−1 এবার যদি আপনি যদি গুণ করতে চান বা আমরা এই ক্ষেত্রে যদি A পাওয়ার 2 বা A এর স্কোয়ার করতে চাই তাহলে আমাদের এই 𝑃D𝑃−1 কে 𝑃D𝑃−1 দিয়ে গুন করব এবং তারপরে এই গুণফলের অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি দিয়ে আমরা এখানে P 1 করব এই P কে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয় এবং তারপরে আমরা এখানে 𝑃D𝑃−1 পাব অর্থাৎ এই P এবং এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের পাওয়ার সুতরাং এখানে A স্কোয়ার এই ম্যাট্রিক্সের পাওয়ার হল 2 এটি হবে যে এই পাওয়ারটি এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের পাওয়ারে পরিবর্তন হবে এখানে কী ব্যবহার হয় যে আমরা সহজেই এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের এই পাওয়ারটি এখানে পেতে পারি কারণ এই পাওয়ারটি সরাসরি এই ডায়াগোনালের এন্ট্রিতে যাবে সুতরাং এই পাওয়ারের জন্য আমাদের এখানে এই ম্যাট্রিকগুলিকে D দিয়ে গুণ করতে হবে না কেবল ডায়াগোনাল এন্ট্রিগুলিকে স্কোয়ার করা হবে এবং সেটাই এখানে একটি কারণ সুতরাং 𝐴2 এখন খুব সহজ 𝑃D2𝑃−1 সুতরাং আমাদের কেবল এই গুণগুলি করতে হবে স্বাভাবিকভাবেই যখন আমাদের এখানে বেশী পাওয়ার থাকে এবং কেবল 2 নয় কারণ কোনও ক্ষেত্রেই এখন আমাদের এই গুণটি 𝑃D2𝑃−1 করতে হবে সুতরাং এখানে স্বাভাবিকভাবেই কাজ বেশি হবে যদি আমরা কেবল এই পাওয়ার 2 কে খুঁজতে চাই তবে উদাহরণস্বরূপ আমরা পাওয়ারটি চাই পাওয়ার 1000 এর জন্য তবে অবশ্যই এটা খুব কার্যকর হবে কারণ D এর পাওয়ার অনেক বেশী হলে গণনা করা সহজ হবে তো কেন এই A স্কোয়ারটি D স্কোয়ারটি আসছে উদাহরণস্বরূপ আমরা এই ধারণাটি চালিয়ে যাব 𝐴3 এই একই স্ট্রাকচারটি হবে সুতরাং এটি 𝑃D2𝑃−1 যা A স্কোয়ারের জন্য এবং তারপরে আবার A কে গুন করে এবং এই P ইনভার্স P আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত হবে এবং আমাদের PDQP 1 হবে এখানে ব্যাপারটা হল যে আমরা এই গণনাগুলির বাইরে দেখতে পাচ্ছি যে A পাওয়ার n এখানে কেবল D পাওয়ার n হবে এবং এটা PD পাওয়ার এবং P 1 এখানে এই পাওয়ারটি চলতে থাকবে এই ম্যাট্রিক্স T কে অনুবাদ করে সুতরাং সাধারণভাবে আমরা প্রমাণ করতে পারি যে 𝐴𝑛 𝑃𝑛𝑃−1 আমরা আগে যেমন বলেছিলাম যখন আমরা এই ম্যাট্রিক্সের এই খুব বেশী পাওয়ার গণনা করতে চাই এখানে একটি বড় সংখ্যা এবং তারপরে এটি খুব খুব দরকারী কারণ এখানে Dn এর গণনা করা খুব সহজ কারণ যদি আমরা উদাহরণস্বরূপ 2 টি ডায়াগোনাল ম্যাট্রিক্স নিই তবে এটি এখানে এবং আমরা চাই এর সাথে গুণ করতে চাই তো এখন কী হবে সুতরাং আপনি যদি এই A স্কোয়ার গুণ করেন তবে এই গুনফলটি 0 আসবে এছাড়াও এটি 0 হবে এবং b স্কোয়ার আসবে সুতরাং যখন আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সের গুণফলটি করি তখন কি হয় কেবল তখনই আমরা এই পাওয়ারটি করব এই পাওয়ারটি ডায়াগোনাল উপাদান হিসাবে যাবে সুতরাং আমাদের কেবলমাত্র পাওয়ার n থাকা অবস্থায় ম্যাট্রিক্সের গুণ হিসাবে এই গুণটি করতে হবে না উদাহরণস্বরূপ আমাদের কাছে এই 0 0 b রয়েছে এবং আমরা এই পাওয়ার n পেতে চাই সুতরাং এটি কিছুই না শুধু A পাওয়ার n শূন্য এবং B পাওয়ার n এটাই হল ব্যাপার এই সম্পর্কটি থাকলে যে An এখানে কিছুই নয় শুধু এখানে Dn এটা গণনা করা খুব সহজ এবং তারপরে আমাদের P এবং 𝑃−1 দিয়ে এই গুণফলটি তৈরি করতে হবে আর এই ম্যাট্রিক্স এর গুনটাই এখানে কেবলমাত্র গণনার একটা লোড হচ্ছে তবে D পাওয়ার n এর কেবল এখানে লিনিয়ার রিলেশন রয়েছে সুতরাং এই ডায়াগোনাল এন্ট্রিগুলি শুধু পাওয়ার হবে আর কিছু না সুতরাং আসুন আমরা কেবল একটি উদাহরণ দেখি যেখানে A5 বের করতে হবে আর কিন্তু এটা করতে হলে আমাদের আইগেনভ্যালুগুলি এবং আইগেনভেক্টরগুলি গণনা করতে হবে কারণ আমাদের এটি দরকার এবং আমাদের সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সও দরকার সুতরাং এই ক্ষেত্রে আইগেনভ্যালুগুলি 1 2 হবে এবং তারপরে আমরা 1 এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টরগুলি গণনা করব এটি হবে এবং এই 2 এর সাথে সম্পর্কিতটি হবে এর সাথে আমরা এখন এই P মডেল তৈরি করতে পারি ম্যাট্রিক্স P সুতরাং এই আইগেনভেক্টরগুলি এখানে কলাম হিসাবে রয়েছে

সুতরাং আমরা আসলে একটি খুব উচু পাওয়ার গণনা করতে পারি এছাড়াও গণনার লোডটি একই থাকবে কেবলমাত্র আমাদের এই পাওয়ারটি ডায়াগোনাল এন্ট্রিগুলির এখানে করতে হবে এবং তারপরে আমাদের যে কোনও ক্ষেত্রে কেবল এই P দিয়ে এবং 𝑃−1 দিয়ে গুণ করতে হবে সুতরাং এটা এই ম্যাট্রিক্স A এর যে কোনও পাওয়ারের সম্পর্কটা থাকা এখন সহজ সুতরাং এই A পাওয়ার 5 তবে এটি সাধারণত ব্যবহৃত হয় যখন আমরা প্রকৃতই এই ম্যাট্রিক্স A এর একটি খুব বেশী পাওয়ার গণনা করতে চাই তবে এটি ম্যাট্রিক্স A এর গুণফলের চেয়ে এটা গণনা করা আরও দক্ষের ব্যাপার এখানে একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে আমরা এই আইগেনভ্যালুগুলি আইগেনভেক্টরগুলি ব্যবহার করেছি বা বিশেষত ম্যাট্রিক্সের এই ডায়াগোনালাইজেসনের এই ধারণাটি ব্যবহার করি এখন পরবর্তী অ্যাপ্লিকেশনে আসা যাক এটা লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান যদিও ডিফারেনশিয়াল সমীকরণগুলি পরবর্তী কয়েকটি বক্তৃতার বিষয় হবে তবে এখানে কেবল এটা বা এই ডায়াগোনালাইজেসনের অ্যাপ্লিকেসন সম্পর্কে ধারণাটি প্রবর্তনের জন্য আমরা খুব সহজ উদাহরণ নেব সুতরাং এখানে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ নিচ্ছি সুতরাং এখানে এটি একটি সিস্টেম সিস্টেম মানে আমাদের একাধিক ডিফারেনশিয়াল সমীকরণ রয়েছে এবং তাদের ভেরিয়েবলগুলি একসঙ্গে রয়েছে সুতরাং আমাদের এখানে এটি আছে উদাহরণস্বরূপ বাঁদিকে এটি ডেরাইভেটিভ লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণটি বিবেচনা করুন আসুন আমরা ধরে নিই যে A হল ডায়াগোনালাইজেবল তাহলে বসিয়ে পাই সুতরাং এখানে সুবিধাটি হল আমাদের সিস্টেম রিডিউসড সিস্টেমটি হল এখানে আমাদের ডেরিভেটিভ রয়েছে আমাদের এখানে এই ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং তারপরে আমাদের এই y টি অজানা রয়েছে এখন যদি আমরা কেবল এই গুণটিকে দেখি আমরা কি পাচ্ছি আমরা এই n সমীকরণগুলি পাচ্ছি এবং সেগুলি এখন বাস্তবে সমীকরণগুলি আলাদা কারণ আমরা একবার এগুলি ডায়াগোনাল এন্ট্রিগুলির সাথে গুন করলে আমরা পাই

যেখানে Ci হল ধ্রুবক এবং i12n হল এই λi এর আইগেনভেক্টর তো আমাদের কী করতে হবে আমাদের গণনা করতে হবে এই মূল কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স A যা সমীকরণ সিস্টেমের জন্য দেওয়া হয়েছিল আমাদের কেবল λ গুলোর এবং আইগেনভ্যালু আইগেনভেক্টরগুলি গণনা করতে হবে এবং তারপরে আমরা একটি সমাধান খুঁজে বের করতে পারব সুতরাং কেবল এটি দেখানোর জন্য আমরা এখানে একটা সাধারণ উদাহরণ নিয়েছি

আমরা এখানে নতুন করে সিস্টেম ফর্মটি লিখতে পারি তো আমাদের কী করতে হবে আমাদের এখানে এই ম্যাট্রিক্সের আইগেনভ্যালু এবং আইগেনভেক্টরকে কেবল গণনা করতে হবে সুতরাং এই ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলি হবে যখন আমরা এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটি লিখছি তখন আসবে det 𝐴 − 𝜆𝐼 0 ⟹ 𝜆2 − 𝜆 − 20 0 ⟹ 𝜆 4𝜆 − 5 0 ⟹ 𝜆1 −4 𝜆2 5 আইগেন ভেক্টরগুলিঃ সুতরাং আমরা এখানে যা দেখেছি যে এই ডায়াগোনালাইজেসনের সাহায্যে এই সিস্টেমটি সমাধান করা খুব সহজ এবং এখানে উপসংহারটি হল এই যে ম্যাট্রিক্সের এই ডায়াগোনালাইজেসনটি আমরা শিখেছি এবং বিশেষত আমরা এই দুটি অ্যাপ্লিকেশন দেখেছি ম্যাট্রিকগুলির পাওয়ার আমরা সহজেই এর সাহায্যে গণনা করতে পারি এবং আমরা এই ডায়াগোনালাইজেসন দিয়ে সিস্টেমের এই লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণগুলোর সমাধানও করতে পারি আর এই রেফারেন্সগুলি আমরা ব্যবহার করেছি এবং আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ